হ্যালো সিকিউর সিস্টেম ইঞ্জিনিয়ারিং কোর্সের এই বক্তৃতায় স্বাগতম আজকের বক্তৃতায় আমরা হিপ কে লক্ষ্য করে এমন এক্সপ্লইটগুলি দেখব তাই আমরা জানি হিপ হল মূলত প্রসেস অ্যাড্রেস স্পেসে উপস্থিত মেমরির একটি পুল যেখানে গতিশীলভাবে বরাদ্দ করা মেমরি থাকে তাই প্রতিবার যখন আমরা একটি সি প্রোগ্রামে একটি ম্যালোক ব্যবহার করি এবং যখন আমরা খালি করি তখনই মেমরির একটি অংশ হিপে বরাদ্দ করা হয় তখন মেমরির খণ্ডটি মুক্ত হয় তাই আজকের বক্তৃতায় আমরা আসলে দেখব কিভাবে এই গতিশীলভাবে বরাদ্দ করা মেমরি বা অন্য কথায় ম্যালোক কীভাবে হিপে উপস্থিত মেমরিকে পরিচালনা করে তাই আসুন আমরা শুধু এটি দেখি এটি অনুপ্রেরণামূলক উদাহরণ তাই আমাদের এখানে একটি ছোট সি প্রোগ্রাম রয়েছে এবং আমাদের এখানে আছে malloc এর জন্য একটি আহ্বান যা 256 বাইট তাই যখন এই malloc আহ্বান করা হয় কারণ আমরা জানি যে প্রসেস অ্যাড্রেস স্পেসে মেমরির একটি অংশ যা প্রায় 256 বাইট সেটা বরাদ্দ করা হবে এবং সেই মেমরির পয়েন্টারটি বাফারে উপস্থিত রয়েছে এখন এই নির্দিষ্ট পয়েন্টারটি দেওয়া হয়েছে সেই হিপ খণ্ডে উপস্থিত ডেটা পড়তে বা লিখতে বা ম্যানিপুলেট করতে এবং ব্যবহার শেষে আমরা বাফারে মুক্ত করতে পারি এবং বাফারটি মুক্ত হওয়ার পরে 256 বাইটের সেই অংশটি যা আমরা স্তুপে বরাদ্দ করেছি সেটা প্রোগ্রামে উপস্থিত থাকতে পারে এমন অন্যান্য malloc দ্বারা ব্যবহার করা যেতে পারে সুতরাং একটি হিপ এবং একটি স্ট্যাকের মধ্যে পার্থক্য কি যেমন আপনি জানেন যে স্ট্যাকগুলি ফাংশন আহ্বানের সময় এবং ফাংশনগুলির পাশাপাশি স্থানীয় ভেরিয়েবলগুলির জন্য প্যারামিটারগুলি পাস করতে ব্যবহৃত হয় তাই স্ট্যাকগুলি মূলত দ্রুত হয় সেগুলি কম্পাইলার দ্বারা সম্পূর্ণরূপে পরিচালিত হয় এবং এর দ্বারা আমরা যা বোঝাতে চাই তা হল আমাদের স্পষ্টভাবে বিবৃতি থাকতে হবে না যা বলে যে স্ট্যাকের একটি নির্দিষ্ট এলাকা তৈরি করুন এবং স্ট্যাকের সেই এলাকাটি মুক্ত করুন অন্যদিকে আপনি যখন একটি প্রোগ্রাম কম্পাইল করেন তখন কম্পাইলার নির্দেশাবলী সন্নিবেশ করে যা স্ট্যাক বরাদ্দ করবে যা একটি স্ট্যাক ফ্রেম এবং প্রতিবার যখন একটি ফাংশন প্রবেশ করানো বা ফেরত দেওয়া হয় তখন স্ট্যাক ফ্রেমটি মুক্ত করে আমরা জানি স্ট্যাকগুলি অস্থায়ী ডেটা স্টোরেজ হিসাবে ব্যবহৃত হয় তাই যখনই একটি ফাংশন ফিরে আসে তখন ফাংশনে বরাদ্দ করা স্থানীয় ভেরিয়েবলগুলির আর উপলব্ধ থাকে না অন্যদিকে হিপগুলি অত্যন্ত ধীর গতির হয় প্রত্যেকে একটি স্তুপের মধ্যে কিছু মেমরি বরাদ্দ করে যা আপনাকে স্পষ্টভাবে লাইব্রেরি ফাংশন malloc আহ্বান করতে হবে এবং একইভাবে আপনি যখন সেই মেমরিটি মুক্ত করতে চান তখন কীভাবে বিনামূল্যে কল করতে হয় তা জানবো সুতরাং এই ব্যবস্থাপনাটি প্রোগ্রাম দ্বারা করা হয় এবং প্রায়শই এটি আসলে বিভিন্ন ধরণের দুর্বলতার কারণ হতে পারে যা আমরা এই বক্তৃতার সময় দেখতে পাব হিপস ব্যবহার করা হয় অবজেক্ট লার্জ অ্যারে এবং গ্লোবাল ডেটা স্টোর করে রাখার জন্য এবং সাধারণত আপনার যা প্রয়োজন তা হল সেই নির্দিষ্ট malloc খণ্ডে একটি পয়েন্টার থাকা এবং আপনি যে কোন ফাংশন থেকে সেই malloc ডেটা অ্যাক্সেস করতে সক্ষম হবেন তাহলে আমরা তার বক্তৃতায় যা দেখব তা হল কিভাবে malloc হিপ মেমরি পরিচালনা করে কিভাবে এটি মেমরি বরাদ্দ করে এই বরাদ্দের জন্য ব্যবহৃত অ্যালগরিদম কি একইভাবে মেমরি মুক্ত করার জন্য ব্যবহৃত অ্যালগরিদমগুলি কী অভ্যন্তরীণভাবে ব্যবহৃত ডেটা কাঠামো কী কী তাই বিভিন্ন ধরনের ম্যালোক ইমপ্লিমেন্টেশন রয়েছে যেমন tcmalloc হল Google থেকে jemalloc android অপারেটিং সিস্টেমে প্রয়োগ করছে এবং একইভাবে আপনার কাছে nedmalloc এবং Hoard আছে এই সমস্ত বিভিন্ন malloc বাস্তবায়নে মেমরি এবং ফ্রি মেমরি বরাদ্দ করার জন্য ব্যবহৃত অ্যালগরিদমের মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে তাই মূলত অ্যালগরিদমগুলি মেমরির বিভক্তকরণ বনাম মেমরি বরাদ্দ বা ডিললোকেট করা গতিকে প্রভাবিত করবে সুতরাং উদাহরণস্বরূপ আপনার কাছে malloc এর একটি বাস্তবায়ন থাকতে পারে যা খুব দ্রুত মেমরি বরাদ্দ এবং ডিললোকেট করতে পারে অন্য কথায় malloc এর জন্য যে সময় লাগে এবং বিনামূল্যের জন্য নেওয়া সময় খুবই কম তবে এটি সাধারণত দেখা যায় malloc এর দ্রুত বাস্তবায়নের ফলে প্রায়শই হিপ মেমরির অপর্যাপ্ত ব্যবহার হয় মেমরির ফ্র্যাগমেন্টেশনের ধারণাটি সেট করে যার দ্বারা স্তুপে মেমরির ছোট অংশ থাকবে যা ব্যবহার করা যাচ্ছে না তাই এই সমস্ত বিভিন্ন ধরণের ম্যালোক বাস্তবায়ন মেমরি ম্যানেজমেন্টের গতি বনাম মেমরি ম্যানেজমেন্টের গতির দ্বারা খণ্ডিত মেমরির মধ্যে ট্রেড অফ বলতে বোঝায় যে গতির সাথে ম্যালোক মেমরি বরাদ্দ করতে পারে সেই গতির সাথে মেমরি ফ্রি এবং ডিলোকেট মেমরি প্রায়শই দেখা যায় যে malloc এর বাস্তবায়ন যেখানে malloc চলে অত্যন্ত দ্রুত প্রায়ই খণ্ডিত মেমরির ফলাফল হবে সুতরাং আমরা খণ্ডিত মেমরি বলতে যা বুঝি তা হল যে তারা মেমরির ক্ষুদ্র অংশ হতে পারে 2 বা 4 বা 8 বাইটের হতে পারে যা আসলে যে কোনও প্রোগ্রাম দ্বারা ব্যবহার করা খুব ছোট তাই এই খণ্ডিত মেমরিগুলি কেবল স্তূপে থাকে এবং এর খুব বেশি ব্যবহার করা হয় না তাই মূলত যখন malloc বাস্তবায়ন করা হয় তখন তাদের মেমরি ম্যানেজমেন্ট স্কিমের মধ্যে ট্রেড অফ করতে হবে যাতে উপস্থিত ফ্র্যাগমেন্টেশনের পরিমাণ কমানো যায় একই সময়ে নিশ্চিত করুন যে মেমরি পরিচালনার গতি যথেষ্ট ভাল যাতে অ্যাপ্লিকেশনটির কার্যকারিতা খুব বেশি প্রভাবিত না হয় এখন এই বিভিন্ন malloc বাস্তবায়ন সমর্থনে পরিবর্তিত হয় যা তারা প্রদান করে উদাহরণ স্বরূপ স্কেলেবিলিটি যার মানে হিপের আকার কী যা নির্দিষ্ট malloc বাস্তবায়ন পরিচালনা করতে পারে অন্য যে দিকটি কার্যকর হয় তা হল মাল্টিথ্রেড সাপোর্ট হিপ ইমপ্লিমেন্টেশন কি আসলে এমন প্রোগ্রামগুলির জন্য সমর্থন প্রদান করতে পারে যার মধ্যে মাল্টিথ্রেডিং রয়েছে তাই এই বিশেষ বক্তৃতায় আমরা ptmalloc2 নামে পরিচিত একটি নির্দিষ্ট malloc বাস্তবায়নের উপর ফোকাস করব তাই ptmalloc2 হল খুব সাধারণ বাস্তবায়ন যা glibc এ ব্যবহৃত হয় তাই সম্ভবত আপনি যখন আপনার আদর্শ হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটি চালান এবং এতে আপনার malloc থাকে এটি gilibc ব্যবহার করে এবং তাই malloc একটি ফাংশন আহ্বান করবে যা ptmalloc2 এ উপস্থিত রয়েছে এখন এই সমস্ত বিভিন্ন ধরণের malloc বাস্তবায়ন ডাগ লে দ্বারা একটি নির্দিষ্ট বাস্তবায়ন থেকে উদ্ভূত হয়েছে আপনি আসলে ডাগ লে এর জন্য অনুসন্ধান করতে পারেন এবং malloc এর 1ম বাস্তবায়ন খুঁজে পেতে পারেন বেশিরভাগ অন্যান্য malloc বাস্তবায়ন ডগ লে এর বাস্তবায়ন থেকে উদ্ভূত সুতরাং আসুন আমরা ptmalloc2 সম্পর্কে আরও একটু বিস্তারিতভাবে দেখি মনে রাখবেন যে সাম্প্রতিক দৈনিক লিনাক্স সিস্টেমে এটি বেশ সাধারণ হলেও ptmalloc3 নামে পরিচিত এর 3য় সংস্করণটিও উপস্থিত রয়েছে তাই ptmalloc2 এবং ptmalloc3 এর মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে এবং আমরা তা করব অন্যদিকে এই বক্তৃতায় আমরা শুধুমাত্র ptmalloc2 এর অভ্যন্তরীণ অংশগুলিতে ফোকাস করব এখন যেমন আমরা জানি ptmalloc2 হল gilibc লাইব্রেরিতে উপস্থিত যা সমস্ত স্ট্যান্ডার্ড C বা C প্রোগ্রামগুলির সাথে লিঙ্ক করা হয়েছে যা আপনি একটি সাধারণ লিনাক্স সিস্টেমে লেখেন এখন অভ্যন্তরীণভাবে ptmalloc2 অপারেটিং সিস্টেম থেকে মেমরি পাওয়ার জন্য সেই সিস্টেম কলগুলি ব্যবহার করে তাই সিস্টেম কলগুলি brk এবং mmap নামে পরিচিত তাই যখনই brk বা mmap আহ্বান করা হয় তখন এটি অপারেটিং সিস্টেমকে কার্যকর করার দিকে নিয়ে যায় এবং অপারেটিং সিস্টেমগুলি নির্দিষ্ট প্রক্রিয়ার জন্য মেমরির একটি অংশ বরাদ্দ করে সুতরাং উদাহরণস্বরূপ আপনি যদি একটি সি প্রোগ্রাম লেখেন এবং 1ম বার আপনি সেই সি প্রোগ্রামের সাথে অভ্যন্তরীণভাবে ম্যালোক কলটি শুরু করেন তখন malloc একটি brk সিস্টেম কলটি শুরু করতে চলেছে তাই যখন brk সিস্টেম কলটি কার্যকর হয় কার্নেল নির্দিষ্ট প্রক্রিয়ার জন্য 132 কিলোবাইট আকারের মেমরির একটি অংশ বরাদ্দ করবে যাতে 132 কিলোবাইট ptmalloc2 দ্বারা তার হিপ স্থানের জন্য ব্যবহার করা হয় তাই এই নির্দিষ্ট এলাকায় আপনার বিভিন্ন উপাদান রয়েছে যা আপনার কাছে Arena নামে পরিচিত তারপরে আপনার হিপ আছে এবং হিপের মধ্যে আপনি মেমোরি চাঙ্ক পেতে পারেন সুতরাং যখনই আপনার প্রোগ্রামটি প্রথমবারের মতো অভ্যন্তরীণভাবে malloc কে আমন্ত্রণ জানায় তখনই ptmalloc2 brk এর brk সিস্টেম কলকে আহ্বান করতে পারে তাই যখন brk কার্যকর হয় তখন এটি সত্যিই অপারেটিং সিস্টেম কার্নেলকে কার্যকর করে এবং OS সেই নির্দিষ্ট প্রক্রিয়াটির জন্য 132 কিলোবাইট মেমরি বরাদ্দ করবে যখন brk ফিরে আসবে ptmalloc কোডে তখন সেই 132 কিলোবাইট মেমরি পরিচালনা করার জন্য অ্যালগরিদম থাকবে যাতে সেই মেমরিটি একাধিক ভিন্ন উপাদানে বিভক্ত হয় তাই সবচেয়ে বড় উপাদানটি অ্যারেনা নামে পরিচিত হয় এরিনাটি তারপর স্তূপে বিভক্ত হয় এবং তারপরে অনেকগুলি অংশ থাকে ডানদিকে সুতরাং মেমরি খণ্ডগুলি স্তূপের মধ্যে উপস্থিত রয়েছে এখন আসুন আমরা প্রথম উদাহরণ দেখি যে কীভাবে একটি অ্যারেনা ব্যবহার করা হয় তাই আসুন আমরা এই বিশেষ প্রোগ্রামটি দেখি যাতে আপনি দেখতে পাচ্ছেন এটি একটি সাধারণ প্রোগ্রাম যা থ্রেড ব্যবহার করে তাই আমাদের এখানে একটি বিবৃতি রয়েছে যেখানে আপনি হাজার বাইট বরাদ্দ করেন এবং তারপরে একটি এড্রেস ফেরত দেন তারপর আপনি এই নির্দিষ্ট বিবৃতিতে আপনার তৈরি করা এড্রেসটি মুক্ত করেন একটি থ্রেড pthread লাইব্রেরি ব্যবহার করে এবং pthread create ফাংশনটি চালু করে তাই এই ফাংশনটি একটি থ্রেড তৈরি করবে যা এখানে উপস্থিত এই থ্রেড থেকে কার্যকর করা শুরু করবে তাই pthread create এর এই আহ্বানের শেষে আমাদের কাছে আসলে একক প্রক্রিয়া আছে যা প্রধান থ্রেড এবং থ্রেডফাঙ্ক থ্রেডে 2টি থ্রেড রয়েছে এখন আমরা pthread join আমন্ত্রণ জানাই যাতে মূল থ্রেডটি থ্রেড ফাংশনটি কার্যকর করার আগে সম্পূর্ণ হওয়ার জন্য অপেক্ষা করে অন্য কথায় চাইল্ড থ্রেড বা থ্রেডফাঙ্ক তার এক্সিকিউশন সম্পূর্ণ না করা পর্যন্ত pthread join মূল থ্রেডটিকে ব্লক করবে এবং তারপরে ফাংশনটি ফিরে আসবে এখন আমরা যে থ্রেডটি তৈরি করেছি তাতে আমরা আরও হাজার বাইট বরাদ্দ করি এবং তারপর সেই নির্দিষ্ট হাজার বাইট মুক্ত করি এখন আমরা দেখব হিপের কী হয় এবং আমরা আসলে এই প্রোগ্রামটি চালানো শুরু করবো প্রোগ্রামটি শুরু হওয়ার সাথে সাথে এটি আপনার জন্য আশ্চর্যজনকভাবে জানতে হবে যে হিপের আকার প্রাথমিকভাবে 0 তাই মূলত প্রোগ্রামটি একেবারে কোনও হিপ সেগমেন্ট ছাড়াই শুরু হবে এখন যখন malloc প্রথম এখানে এই নির্দিষ্ট বিবৃতিতে কার্যকর করা হয় তখন এটি ptmalloc কোডে পরিণত হয় যা আমরা কার্যকর করার কথা বলেছি এখন যখন এই বিশেষ প্রোগ্রামের 1ম malloc নিয়ে গঠিত এই বিশেষ বিবৃতিটি কার্যকর করা হয় তখন এর ফলে তাদের ptmalloc লাইব্রেরিতে উপস্থিত malloc ফাংশনটি চালু করা হয় এখন ptmalloc নির্ধারণ করবে যে হিপ সেগমেন্ট 0 এবং তারপর এটি brk সিস্টেম কল আহ্বান করবে আমরা যেমন দেখেছি brk সিস্টেম কল অপারেটিং সিস্টেমকে আহ্বান করবে এবং অপারেটিং সিস্টেম এই নির্দিষ্ট প্রক্রিয়াটির জন্য 132 কিলোবাইটের একটি অংশ বরাদ্দ করবে এখন ptmalloc 132 কিলোবাইট পাবে যে এটি এটিকে 2 ভাগে বিভক্ত করবে এখন একটি অংশ প্রায় হাজার বাইটের কাছাকাছি এবং এটি এখন একটি অংশ মোটামুটি হাজার বাইটের কাছাকাছি এবং এই অংশের একটি পয়েন্টার হল যা একটি malloc দ্বারা লেখা এবং এড্রেস এর জন্য বরাদ্দ করা হয়েছে তাই অবশিষ্ট অংশটি মুক্ত অংশ এখন মূল থ্রেড থেকে পরবর্তী প্রতিটি malloc মেমরির এই নির্দিষ্ট মুক্ত অংশটি ব্যবহার করবে এবং তাই malloc এর পরবর্তী অবস্থানগুলি আসলে মেমরির জন্য অপারেটিং সিস্টেমকে অনুরোধ করবে না সুতরাং 132 কিলোবাইটের এই বৃহৎ এলাকা যা অপারেটিং সিস্টেম প্রদান করেছে তারপরে মূল থ্রেডের সমস্ত পরবর্তী malloc দ্বারা ব্যবহৃত হবে যতক্ষণ না পুরো 132 কিলোবাইট সম্পূর্ণরূপে ব্যবহার করা হয় এখন যখন এই পুরো 132 কিলোবাইট মেমরিটি মূল থ্রেড দ্বারা সম্পূর্ণরূপে ব্যবহার করা হয় তখন একটি পরবর্তী malloc অপারেটিং সিস্টেমকে আবার চালু করবে এবং তারপরে 132 কিলোবাইটের একটি নতুন অংশ পাবে সুতরাং এইভাবে আপনি দেখতে পাচ্ছেন যে অপারেটিং সিস্টেমটি তখনই চালু হবে যখন সেখানে একটি নির্দিষ্ট অনুরোধ সন্তুষ্ট করার জন্য হিপ সেগমেন্টে কোন উপলব্ধ স্থান নেই তাই আপনি এখানে যা দেখছেন তা হল নির্দিষ্ট প্রক্রিয়ার মেমরি ম্যাপ তাই যে কোনও লিনাক্স ভিত্তিক সিস্টেম যদি আপনি আসলে এই নির্দিষ্ট ফাইলটি ক্যাট করেন যেটি procPID processmaps এটি আপনাকে সেই নির্দিষ্ট প্রক্রিয়ার জন্য সম্পূর্ণ ভার্চুয়াল ঠিকানার স্থান দেবে এই ক্ষেত্রে প্রক্রিয়াটির PID এই 1897 এবং তাই proc 1897 maps আপনাকে সেই নির্দিষ্ট প্রক্রিয়াটির জন্য ভার্চুয়াল এড্রেস এর স্থান দেবে এখন এই বিশেষ বিন্দুতে যখন এক্সিকিউশন সবেমাত্র malloc সম্পন্ন হয়েছে তাই আপনি এখানে কি দেখতে পাচ্ছেন যে এই নির্দিষ্ট malloc পরে প্রোগ্রামে একটি নতুন সেগমেন্ট বরাদ্দ করা হয় তাই এই সেগমেন্টটি হল হিপ সেগমেন্ট 602000 থেকে 623000 এ শুরু হয় এবং আপনি যদি এই 2টি আসলেই বিয়োগ করতে পারেন তবে আপনি দেখতে পাবেন যে এই নির্দিষ্ট সেগমেন্টের আকার হল 132 কিলোবাইট এছাড়াও লক্ষ্য করুন যে আপনি এই সেগমেন্টের জন্য পড়ার লেখার অনুমতি পেয়েছেন যার অর্থ আপনি সেই নির্দিষ্ট সেগমেন্ট থেকে ডেটা পড়তে পারেন বা সেই নির্দিষ্ট বিভাগে ডেটা লিখতে পারেন অন্য কথায় এটি একটি নিয়মিত ডেটা সেগমেন্ট কোড সেই সেগমেন্টে উপস্থিত থাকতে পারে না কারণ এটি একটি এক্সিকিউটেবল সেগমেন্ট নয় এখন যখন অন্য প্রোগ্রামটি সেই নির্দিষ্ট এড্রেস এর সাথে ফ্রি ফাংশনকে আহ্বান করে আমরা মানচিত্র থেকে যা লক্ষ্য করি তা হল যে হিপ সেগমেন্টটি এখনও উপস্থিত রয়েছে এরপরে আমরা সেই নির্দিষ্ট এড্রেসটি মুক্ত করব অন্য কথায় আমরা এই হাজার বাইট মুক্ত করছি যা সবেমাত্র বরাদ্দ করা হয়েছে এবং আপনি মেমরি ম্যাপ থেকে যা দেখতে পাবেন তা হল সেই নির্দিষ্ট এড্রেসটি মুক্ত করার পরেও হিপটি একই রয়ে গেছে যদিও এই নির্দিষ্ট সময়ে এই প্রোগ্রামের দ্বারা হিপটি ব্যবহার করা হচ্ছে না তাহলে এর মানে হল যে যদিও এই হিপটি প্রোগ্রাম দ্বারা নির্দিষ্ট সময়ের পরে ব্যবহার করা হচ্ছে না তথাপি হিপ সেগমেন্টটি এখনও নির্দিষ্ট প্রোগ্রামের ভার্চুয়াল এড্রেসটি স্থান উপস্থিত এর পরে আমরা দেখব যে আসলে একটি থ্রেড তৈরি করলে কী হয় তাই আমরা জানি এবং আপনি pthread create চালু করেন এর ফলে একটি নতুন থ্রেড তৈরি হয় যা এখানে উপস্থিত রয়েছে এখন এই চাইল্ড থ্রেডে আমরা আরও হাজার বাইট malloc করি এখন আপনার জন্য এটা জেনে আশ্চর্য হবে যে আপনি যখন এই হাজার বাইট malloc করেন তখন ptmalloc এ যা ঘটে তা হল মেমরির একটি নতুন অংশ বরাদ্দ হয়ে যায় তাই এই নির্দিষ্ট থ্রেডের মধ্যে সেই থ্রেডে malloc এর 1ম আমন্ত্রণ আবার শুরু হবে mmap সিস্টেম কল করে এবং আরও 132 কিলোবাইট প্রাপ্ত করে তাই এই 132 কিলোবাইটের পুরো এলাকা যা প্রোগ্রামের মূল থ্রেড দ্বারা বরাদ্দ করা হয় সেটিকে প্রধান থ্রেড বলা হয় এখন এই প্রধান থ্রেডটি বিভিন্ন সাব হিপসে বিভক্ত এবং প্রোগ্রামের মূল থ্রেড থেকে বিভিন্ন ম্যালোক আহ্বানকে সন্তুষ্ট করতে ব্যবহৃত হয় এখন দেখা যাক যখন আমরা pthread create চালু করি তখন কি ঘটবে যাতে আমরা জানি pthread create একটি থ্রেড ফাংশন তৈরি করবে এবং নতুন থ্রেড এই বিশেষ ফাংশনটির শুটিং শুরু করতে পারে তাই এই ফাংশনে আমরা আবার malloc আমন্ত্রণ জানাই এবং আরও হাজার বাইটের অনুরোধ করি এই হাজার বাইটের পয়েন্টার তারপর এই স্থানীয় পয়েন্টার এড্ড্রেসে সংরক্ষণ করা হয় যখন এই থ্রেড থেকে malloc 1ম বারের জন্য আহ্বান করা হয় তখন কী ঘটবে তা হল ptmalloc কোড নির্ধারণ করবে যে এটি একটি নতুন থ্রেড এবং সেই থ্রেড থেকে malloc এর জন্য এটি 1ম আমন্ত্রণ এবং তাই এটি অপারেটিং সিস্টেমকে আরও 132 কিলোবাইট মেমরিইস্যু করার জন্য অনুরোধ করবে সুতরাং আসুন দেখি কি হয় যখন আমরা pthread create ফাংশন ব্যবহার করে থ্রেড তৈরি করি যা একটি থ্রেড শুরু করে যা threadfunc নামে পরিচিত তাই threadfunc এই নির্দিষ্ট ফাংশন থেকে কার্যকর করা শুরু করে এখন যখন আমরা এই বিশেষ ফাংশনে malloc আহ্বান করি যা থ্রেড ফাংশনে রয়েছে তা হল ptmalloc নির্ধারণ করবে যে নতুন থ্রেড থেকে 1 ম malloc অনুরোধ এবং তাই এটি মেমরির অন্যান্য অংশের জন্য অপারেটিং সিস্টেমকে অনুরোধ করবে অপারেটিং সিস্টেম তখন সেই নির্দিষ্ট থ্রেডের জন্য আরও 132 কিলোবাইট বরাদ্দ করবে তাই এই থ্রেড ফাংশনে প্রতিটি malloc এবং মুক্ত এই নতুন বরাদ্দকৃত রিজিওনটি সঠিকভাবে ব্যবহার করবে তাই এই রিজিওনটি একটি অঙ্গন হিসাবেও পরিচালিত হয় এখন আমরা এই নির্দিষ্ট প্রক্রিয়ার জন্য ভার্চুয়াল এড্ড্রেসের মানচিত্রটি দেখব যখন এই malloc চালু করা হয়েছে তখন আমরা দেখতে পাব যে একটি নতুন সেগমেন্ট তৈরি করা হয়েছে সেগমেন্টটি 7ffff থেকে শুরু হয় এবং 7 শূন্য থেকে 7 ffff0021000 হয় তাই আপনি নোট করুন যে এই নির্দিষ্ট অঞ্চলটিও 132 কিলোবাইটের তাই এই নির্দিষ্ট থ্রেড থেকে তৈরি হওয়া প্রতিটি ম্যালোক তার বরাদ্দের জন্য এই অংশটি ব্যবহার করে অন্যদিকে মূল থ্রেড থেকে আমন্ত্রিত প্রতিটি malloc তার বরাদ্দের জন্য এই সেগমেন্টটি ব্যবহার করবে তাই এই বরাদ্দটি হল যেখানে আপনার প্রধান ক্ষেত্র রয়েছে এবং এই নতুন তৈরি সেগমেন্টটি যেখানে আমাদের থ্রেড এরিনার থ্রেডের জন্য ক্ষেত্র থাকবে সুতরাং এইভাবে আমরা যা দেখি তা হল যে একটি নির্দিষ্ট প্রোগ্রামে আমরা যে প্রতিটি থ্রেড তৈরি করি তা একটি পৃথক সেগমেন্ট পায় এখন আসুন আমরা এই হিপ মেমরির সম্পূর্ণ কাঠামোটি দেখি যাতে আমরা জানি যে হিপ মেমরির প্রধান উপাদানগুলির মধ্যে একটি হল অ্যারেনা তাই আমাদের কাছে প্রধান ক্ষেত্র রয়েছে যা অ্যারেনা নিয়ে গঠিত যা এর প্রধান থ্রেড দ্বারা ব্যবহৃত হয় প্রোগ্রামটি এবং আপনার কাছে প্রতিটি থ্রেডের সাথে সম্পর্কিত বিভিন্ন থ্রেড অ্যারেনা থাকতে পারে যা প্রক্রিয়াটি আহ্বান করে এখন তাই একটি প্রক্রিয়ায় আমাদের একাধিক অ্যারেনা থাকতে পারে যা উপস্থিত রয়েছে এখন আপনি যদি ptmalloc2 কোডটি দেখেন তবে আপনি দেখতে পাবেন যে malloc state নামে পরিচিত একটি কাঠামো রয়েছে যা অ্যারেনাগুলি পরিচালনা করতে ব্যবহৃত হয় এখন প্রতিটি অ্যারেনা একাধিক হিপ থাকতে পারে সুতরাং আপনি যদি ptmalloc কোড এবং malloc state নামক কাঠামোর মধ্যে তাকান তবে আপনি দেখতে পাবেন যে heap info এর একটি ইনস্ট্যান্টিয়েশন রয়েছে যা আসলে একটি নির্দিষ্ট হিপের দিকে নির্দেশক হবে এখন আসুন আমরা পুরো কাঠামোটি দেখি কিভাবে হিপটি পরিচালনা করা হয় কারণ আমরা জানি যে হিপের প্রধান উপাদান হল অ্যারেনা একটি প্রোগ্রামে এক বা একাধিক অ্যারেনা থাকতে পারে যা বর্তমান রয়েছে এখন প্রতিটি অ্যারেনা 132 কিলোবাইটের এবং এই অ্যারেনাগুলি অপারেটিং সিস্টেমের আহ্বানের মাধ্যমে তৈরি করা হয়েছে এখন আরও যা ঘটবে তা হল প্রতিটি অ্যারেনা তে একাধিক হিপ থাকতে পারে এই হিপগুলির প্রত্যেকটি সম্ভবত অ সংলগ্ন হতে পারে এবং আপনি যদি ptmalloc2 কোডটি দেখেন তবে আপনি দেখতে পাবেন যে সেখানে 2টি কাঠামো উপস্থিত রয়েছে malloc state কাঠামোটি মূলত অ্যারেনা পরিচালনা করতে ব্যবহৃত হয় তাই এটি আমার কাছে থাকা শেষ হিসাবেও পরিচিত এবং এটি মেমরিতে উপস্থিত রয়েছে এবং এরিনা পরিচালনা করার জন্য বিভিন্ন মেটা ডেটা এবং অন্যান্য তথ্য রয়েছে একইভাবে আপনি যদি ptmalloc2 কোডটি দেখেন তবে আপনার কাছে heap info নামে পরিচিত আরেকটি কাঠামো রয়েছে তাই মেটা ডেটা হিসাবে উপস্থিত এই নির্দিষ্ট কাঠামোটি একটি অ্যারেনার সাথে নির্দিষ্ট হিপগুলি পরিচালনা করতে ব্যবহৃত হবে এখন প্রতিটি হিপে একাধিক মেমরি খণ্ড থাকতে পারে তাই এই খণ্ডগুলিকে বরাদ্দ বা অনির্বাণ করা যেতে পারে যা ফ্রি চাঙ্ক হিসাবেও পরিচিত এবং আপনার কাছে শেষ অবশিষ্ট অংশের জন্য শীর্ষ খণ্ড হিসাবে পরিচিত কিছু থাকতে পারে এখন আমরা এই উপরের অংশটি কী এবং শেষ অবশিষ্ট অংশটি কী তা পরে দেখব তবে এই নির্দিষ্ট সময়ে এটি লক্ষ্য করা আকর্ষণীয় যে কাঠামোটি আসলে এই হিপ মেমরিটি পরিচালনা করে তা malloc chunk নামে পরিচিত তাই আপনি ptmalloc2 কোড এবং এই malloc chunk সনাক্ত করুন এবং একটি নির্দিষ্ট মেমরি খণ্ড পরিচালনা করতে ব্যবহৃত সমস্ত এন্ট্রি দেখুন সুতরাং এই বিশেষ স্লাইডটি ptmalloc হিপের সম্পূর্ণ কাঠামো দেখায় এখানে এই বিশেষ এন্ট্রিটি হল প্রধান ক্ষেত্র তাই এটিকে struct malloc state হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে এখন এই নির্দিষ্ট কাঠামোর মধ্যে একটি এন্ট্রি রয়েছে যা সিস্টেম ম্যাপ নামে পরিচিত যা প্রধান হিপের একটি নির্দেশক তাই এখন মূল হিপটি এখানে বরাদ্দ করা হয়েছে এটি প্রায় 132 কিলোবাইটের চেয়ে সামান্য কম এবং আমাদের কাছে শীর্ষ পয়েন্টার রয়েছে যা নির্দেশ করে শেষ ব্লক যা স্তূপে উপস্থিত তাই এই শীর্ষ পয়েন্টারটি ব্যবহার করা যেতে পারে কখন এই স্তূপটি সম্পূর্ণ পূর্ণ হবে এখন তৈরি হওয়া প্রতিটি অ্যারেনারও একটি অ্যারেনা কাঠামো থাকবে তাই আমাদের এখানে আরও একটি অ্যারেনা প্রদর্শিত হয়েছে তাই এটি একটি থ্রেড অ্যারেনা যা ডায়নামিক অ্যারেনা নামেও পরিচিত তাই এই নির্দিষ্ট থ্রেড অ্যারেনাটির মধ্যে আমাদের আবার একটি স্ট্রাক malloc state রয়েছে যা মূলত ধারণ করে এই ক্ষেত্রটির জন্য মেটা ডেটা যা এইমাত্র তৈরি করা হয়েছে তাই নির্দিষ্ট প্রক্রিয়ার মূল ক্ষেত্র ছাড়াও অনেকগুলি থ্রেড অ্যারেনাও থাকতে পারে তাই এখানে আমরা দেখালাম যে 2টি থ্রেড অ্যারেনা রয়েছে একটি নীল রঙের এবং অন্যটি হলুদ রঙের তাই প্রতিটি থ্রেড অ্যারেনা সেই প্রক্রিয়ায় একটি নির্দিষ্ট থ্রেডের জন্য বরাদ্দ করা হয় তাই থ্রেড অ্যারেনাটি গতিশীল ক্ষেত্র হিসাবেও পরিচিত তাই আমরা আগে দেখেছি প্রতিটি থ্রেড এরেনা একাধিক হিপ ধারণ করতে পারে তাই এই হিপগুলি লিঙ্কযুক্ত তালিকার মাধ্যমে একসাথে সংযুক্ত করা হয়েছে তাই এই প্রতিটি থ্রেড অ্যারেনাতে আমাদের আবার স্ট্রাক malloc state আছে যা হল ম্যানেজমেন্ট ব্লক যা এই ক্ষেত্রটিতে উপস্থিত প্রতিটি হিপের সাথে সম্পর্কিত এই নির্দিষ্ট ক্ষেত্রটির জন্য মেটা ডেটা ধারণ করে আমাদের কাছে একটি স্ট্রাক হেপ ইনফো struck heap info রয়েছে যাতে সেই সম্পর্কিত মেটা ডেটা হিপ রয়েছে তাই এই বিশেষ উদাহরণটি নীল রঙে উপস্থিত হিপের সাথে সম্পর্কিত আমাদের কাছে 3টি হিপ রয়েছে তাই আমাদের কাছে 3টি হিপ তথ্য স্ট্রাকচার রয়েছে এটি 1মটি এটি 2য়টি এবং এটি 3য়টি এই সমস্ত হিপগুলি একটি লিঙ্ক তালিকায় একসাথে যুক্ত করা হয়েছে এবং লিঙ্ক তালিকার প্রধান এই নির্দিষ্ট এলাকা এখন এই সমস্ত বিভিন্ন অ্যারেনা যেগুলি উপস্থিত রয়েছে যেমন এই অ্যারেনা এই নীল অ্যারেনা এবং এই হলুদ অ্যারেনা আরও একটি লিঙ্ক তালিকার মাধ্যমে একসাথে যুক্ত হয়েছে সুতরাং আপনি এই সমস্ত থেকে কী উপসংহারে আসতে পারেন যে একটি নির্দিষ্ট প্রক্রিয়ার সম্পূর্ণ হিপ অংশ এটি নয় অগত্যা একটি সংলগ্ন সেগমেন্ট অন্যদিকে হিপ সেগমেন্টটি আসলে বিভিন্ন ছোট ছোট সেগমেন্ট নিয়ে গঠিত যা লিঙ্ক তালিকা দ্বারা সংযুক্ত এই ছোট অংশগুলি নিয়ে গঠিত অ্যারেনা এবং প্রতিটি অ্যারেনাতে হিপ রয়েছে এবং এই সমস্তগুলিকে তারপর একাধিক লিঙ্ক তালিকা দ্বারা একত্রিত করা হয়েছে এখন এই সমস্ত তালিকার প্রধান হল প্রধান অ্যারেনা। স্তূপে অ্যারেনা সম্পর্কে আরও কিছু তথ্য একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় সর্বাধিক সংখ্যক অ্যারেনা থাকতে পারে যা সাধারণত একটি 32 বিট সিস্টেমে উপস্থিত অ্যারেনাগুলির সর্বাধিক সংখ্যা সেই সিস্টেমে উপস্থিত কোরের সংখ্যার 2 গুণ তাই এই কোর গুলি হল সেই সিস্টেমে উপস্থিত প্রসেসর কোর 64 বিট সিস্টেমে সর্বাধিক সংখ্যক অ্যারেনা যেগুলি একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় উপস্থিত থাকে তা কোরের সংখ্যার 8 গুণ তাই উদাহরণস্বরূপ যদি আমি একটি 32 বিট সিস্টেমে একটি 32 বিট প্রোগ্রাম চালাই এবং উপস্থিত কোরের সংখ্যা 4 হয় ইঙ্গিত করবে যে আমার কাছে সর্বাধিক 8টি ভিন্ন ক্ষেত্র থাকতে পারে তাহলে এর মানে হল যে আমি যদি এই প্রোগ্রামে 7টি থ্রেড ফোর্ক করি তাহলে প্রোগ্রামের মূল থ্রেড সহ প্রতিটি থ্রেড একটি ভিন্ন ক্ষেত্র পাবে এখন যদি আমি সেই নির্দিষ্ট প্রোগ্রামে থ্রেডের সংখ্যা বাড়াই তাহলে এর মানে হল যে আপনার কাছে একই অ্যারেনা ভাগ করে একাধিক থ্রেড থাকবে তাই এখন সেরা দক্ষতা এবং দ্রুততম ম্যালোক এবং ফ্রি পাওয়া যায় যখন থ্রেডের সংখ্যা 7 প্লাস মূল থ্রেডে সীমাবদ্ধ থাকে সুতরাং তাই 8 এখন আপনি একবার থ্রেডের সংখ্যা 8 এর বেশি বাড়ালে যেহেতু সেখানে অ্যারেনা ভাগাভাগি করা হয়েছে এর ফলে ম্যালোক এবং মুক্ত হওয়ার কিছুটা malloc হতে পারে একটি নির্দিষ্ট অ্যারেনা ব্যবহার করার জন্য বিতর্কের কারণে ঘটে যখন একটি একক অ্যারেনা 2 বা তার বেশি শেয়ার করা হয় ptmalloc কোডটি নিশ্চিত করে যে নির্দিষ্ট ক্ষেত্রটি ব্যবহার করার জন্য থ্রেডগুলির মধ্যে সিঙ্ক্রোনাইজেশন আছে তাই বিভিন্ন লকিং এবং আনলকিং মেকানিজমগুলি ptmalloc2 এ প্রয়োগ করা হয় যাতে নির্দিষ্ট অ্যারেনা অবস্থা সর্বদা সামঞ্জস্যপূর্ণ থাকে তাই এটি নিশ্চিত করে যে যখন একটি থ্রেড একটি malloc ব্যবহার করার চেষ্টা করছে এবং সেই malloc একটি অ্যারেনায় পড়ে যা অন্য থ্রেড দ্বারা ভাগ করা হয় তখন সেখানে একটি থ্রেড রয়েছে সিঙ্ক্রোনাইজেশন নিশ্চিত করতে লকিং মেকানিজম কাজ করে সুতরাং চিন্তা করার মতো কিছু আমরা পূর্ববর্তী স্লাইডে উল্লেখ করেছি যে প্রতিটি প্রক্রিয়াতে সর্বাধিক সংখ্যক অ্যারেনা রয়েছে এখন এখানে চিন্তা করার প্রশ্নটি হল আখড়ার সংখ্যায় এত সীমাবদ্ধতা কেন আমাদের কাছে সীমাহীন সংখ্যক অ্যারেনা থাকলে কি হবে যা অন্য কথায় কি হবে যদি আপনার তৈরি করা প্রতিটি থ্রেড তার নিজস্ব অ্যারেনা পায় এরপরে আমরা এমন হিপ সম্পর্কে কথা বলব যা একটি রঙ্গভূমিতে উপস্থিত মেমরির সাথে একটি হিপের সাথে মেমরি বিভিন্ন আকারের মেমরি খণ্ডে বিভক্ত হয় এবং এই খণ্ডগুলি আসলে ব্যবহার করা হয় যখন আমরা malloc এবং free ব্যবহার করি তাই খণ্ডগুলি 2 প্রকারের হয় একটি হিসাবে পরিচিত বরাদ্দকৃত অংশ এবং অন্যটি ফ্রি খণ্ড হিসাবে পরিচিত এখন ফ্রি খণ্ডগুলি আসলে একটি লিঙ্কযুক্ত তালিকায় সংরক্ষিত আছে এখন প্রতিবার আমরা একটি malloc করি আসুন আমরা বলি যে আমরা 1000 বাইটের একটি malloc করি যা ঘটবে তা হল ptmalloc কার্যকর করবে এটি সংশ্লিষ্ট ক্ষেত্র খুঁজে পাবে এবং তারপর এটি নির্ধারণ করবে সংশ্লিষ্ট হিপ এবং তারপরে হিপের মধ্যে এটি মেমরির খণ্ডটি খুঁজে পাবে যা 1000 বাইট অনুরোধকে সন্তুষ্ট করতে পারে যখন এই ধরনের একটি খণ্ড পাওয়া যায় তখন এটি সেই খণ্ডটিকে আপনার প্রক্রিয়াতে বরাদ্দ করবে তাই আমরা এখন দেখব কিভাবে এই বরাদ্দকৃত এবং বিনামূল্যের অংশগুলি আসলে সংগঠিত হয় তাই একটি বরাদ্দ খণ্ড এই মত কিছু দেখায় যখন নতুন malloc বলে উদাহরণস্বরূপ 1000 বাইট এবং এই খণ্ডটি নির্দিষ্ট প্রোগ্রামে ফিরে যে পয়েন্ট বরাদ্দ পায় এখানে এটি অবস্থানের একটি পয়েন্টার এখন এই অবস্থানের আগে মেটা ডেটা নামে পরিচিত কিছু তথ্য রয়েছে আপনি যে সিস্টেমটি চালাচ্ছেন তার উপর নির্ভর করে এই মেটা ডেটা 8 বা 16 বাইটের হতে পারে তাই এই মেটা ডেটা এই বরাদ্দকৃত অংশ সম্পর্কে তথ্য নিয়ে গঠিত এটির খণ্ড আকার রয়েছে যা এখানে উপস্থিত রয়েছে এবং তারপরে এটিতে 3টি ফ্ল্যাগ N M এবং P ফ্ল্যাগ রয়েছে P ফ্ল্যাগটি এই নির্দিষ্ট পয়েন্টে শেষ হওয়ার আগের খণ্ডটি আমরা ব্যবহার করেছি নাকি এটি ব্যবহৃত হয়েছে তা নির্ধারণ করতে ব্যবহৃত হয় এখন যদি P 0 এর সমান হয় তবে এর বিষয়বস্তু পূর্ববর্তী খণ্ডের আকার হবে এর পাশাপাশি আমাদের 2 আছে অন্যান্য ফ্ল্যাগ N ফ্ল্যাগ এবং M ফ্ল্যাগ তাই এই 2 ফ্ল্যাগ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ নয় M ফ্ল্যাগ সেট করা হয় যদি খণ্ডটি একটি mmap সিস্টেম কল ব্যবহার করে N ফ্ল্যাগ দ্বারা প্রাপ্ত করা হয় খণ্ডটি একটি থ্রেড এরেনা বরাবর সেট করা হয় মেমরি বরাদ্দের দৃষ্টিকোণ থেকে আপনি যখন 8 বাইট বরাদ্দ করেন তখন এর অর্থ হল 8 বাইট এখান থেকে শুরু হয় এবং এখানে শেষ হয় এবং এর পাশাপাশি আরও কিছু মেটা ডেটা বাইট থাকবে যা বরাদ্দ করা হয় সুতরাং একটি সাধারণ 32 বিট সিস্টেমে আপনার কাছে আরও 8টি বাইট থাকবে যা বরাদ্দ করা হয় তাকরবে ই মোট 8 বাইটের একটি ম্যালোকের জন্য অভ্যন্তরীণভাবে ptmalloc প্রকৃতপক্ষে 16 বাইট বরাদ্দ ব্যবহারকারীর ডেটার প্রকৃত ডেটার জন্য 8 এবং ব্যবহারকারীর মেটা ডেটার জন্য আরও 8 বাইট বরাদ্দ করবে এখন যখন আপনি কল ফ্রি ব্যবহার করে মেমরির একটি অংশ মুক্ত করেন এবং এড্রেস দেন তখন malloc প্রকৃতপক্ষে সেই বরাদ্দকৃত অংশটিকে একটি ফ্রি চাঙ্ক এ রূপান্তরিত করবে এখন ফ্রি চাঙ্কটির একটি কাঠামো রয়েছে যা দেখতে এইরকম তাই এই কাঠামোতে যা গুরুত্বপূর্ণ তা হল এই 2টি এন্ট্রি ফরোয়ার্ড এন্ট্রি এবং ব্যাক এন্ট্রি মূলত ফ্রি যা করছে তা হল এটি একটি লিঙ্ক তালিকায় এই নির্দিষ্ট ফ্রি চাঙ্কটিকে যুক্ত করতে পারে তাই এই লিঙ্ক তালিকাটি হয় একটি সিঙ্গেল লিঙ্ক তালিকা বা একটি ডাবল লিঙ্ক তালিকা হতে পারে এবং এই ফরোয়ার্ড এবং ব্যাক পয়েন্টারগুলি হিপে উপস্থিত পূর্ববর্তী এবং পরবর্তী ফ্রি এর অংশকে নির্দেশ করতে ব্যবহৃত হয় সুতরাং এটি আসলে দেখতে কেমন হবে আসুন আমরা বলি এই পুরো জিনিসটি হল হিপ এবং হিপের মধ্যে আপনার বিভিন্ন অংশ রয়েছে কমলা রঙটি বরাদ্দ করা অংশগুলিকে দেখায় এবং নীল রঙটি ফ্রি অংশগুলিকে দেখায় এখন এখানে লাইনগুলো এই রকম এবং এই লাইনগুলো বিভিন্ন মেটা ডেটার জন্য আলাদা করা আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ যে লিংক লিস্ট যা ফ্রি খন্ডগুলিকে সংরক্ষণ করতে ব্যবহার করা হয় তাই এখানে আমাদের w লিঙ্ক তালিকা দেখানো হয়েছে যা আসলে এই সংশ্লিষ্ট হিপ মেমরিতে উপস্থিত সমস্ত ফ্রি অংশগুলির সাথে লিঙ্ক করা হয়েছে এখন যখনই একটি malloc আছে যা অনুরোধ করা হয় প্রথমে যা ঘটে তা হল ptmalloc কোডটি এই বিশেষ লিঙ্ক তালিকার মধ্য দিয়ে যাবে এবং নির্ণয় করবে যে মেমরির একটি ফ্রি অংশ আছে কিনা যা এটি malloc এর অনুরোধ পূরণ করতে পারে যদি এই ধরনের খণ্ডটি পাওয়া যায় তবে সেই নির্দিষ্ট ডেটা এই লিঙ্ক তালিকা থেকে মুছে ফেলা হয় এবং এটি সেই মেমরির জন্য বরাদ্দ করা হয় তাই আপনি দেখতে পাচ্ছেন যখনই একটি ম্যালোক করা হয় তখন সম্ভবত এক খণ্ড ফ্রি মেমরি অন্য দিকে বরাদ্দ করা হয় যখন এটি ফ্রি তে ঘটে তখন বরাদ্দকৃত অংশগুলির একটি মুক্ত হয় এবং লিঙ্ক তালিকায় যুক্ত হয় এই পদ্ধতির সমস্যা হল যে লিঙ্ক তালিকাটি খুব বড় হতে পারে এবং তাই malloc বরাদ্দ করার জন্য উপযুক্ত খণ্ডটি খুঁজে পেতে অনেক সময় লাগবে তাই উদাহরণ স্বরূপ বলা যাক আমরা 1000 বাইটের একটি malloc করেছি তারপর এই লিঙ্ক তালিকাটি রয়েছে যতক্ষণ না malloc একটি ফ্রি অংশ খুঁজে পায় যা কমপক্ষে 1000 বাইটের হয় এবং এটি একটি দীর্ঘ সময় নিতে পারে এবং তাই ptmalloc এ যা করা হয়েছে তা হল আমরা শুধুমাত্র একটি লিঙ্ক তালিকা বজায় রাখি না তবে আমরা একাধিক ধরণের তালিকা বজায় রাখি তাই আমরা এটিকে বিনিং বলে থাকি তাই ptmalloc কোডে আসলে আপনার কাছে বিভিন্ন ধরণের বিন রয়েছে এবং প্রতিটি বিন বিভিন্ন আকারের খণ্ডগুলি পূরণ করে যা বরাদ্দ করা হয় তাই উদাহরণস্বরূপ এখানে আমাদের কাছে 16 বাইটের খণ্ডগুলির একটি লিঙ্কযুক্ত তালিকা রয়েছে অন্যদিকে আমাদের এখানে 577 থেকে 640 বাইট পর্যন্ত যেকোন কিছুর মধ্যে থাকা খণ্ডগুলির একটি লিঙ্ক তালিকা রয়েছে তাই এখন এই বিশেষ ক্ষেত্রে যখন একটি malloc করা হয় তখন এটি সরাসরি সেই নির্দিষ্ট লিঙ্ক তালিকায় যেতে পারে এবং উপযুক্ত বিনামূল্যের খণ্ডটি নির্বাচন করে বরাদ্দ করতে পারে বিশেষ বিনামূল্যে খণ্ড আরো দ্রুত হয় ptmalloc2 এ বিভিন্ন ধরণের বিন ব্যবহার করা হয় সবচেয়ে উল্লেখযোগ্য হল DC ফাস্ট বিন আনসর্টেড বিন ছোট বিন বড় বিন তাই এর পাশাপাশি আমাদের কাছে শীর্ষ অংশ এবং শেষ অবশিষ্ট অংশ হিসাবে পরিচিত কিছু আছে এখন এই বিভিন্ন বিনগুলির প্রতিটি আলাদাভাবে পরিচালিত হয় যাতে সেই নির্দিষ্ট মেমরিটিকে স্যুট এবং সর্বোত্তমভাবে পরিচালনা করা যায় যেমন ফাস্ট বিনগুলি হল সিঙ্গেল লিঙ্ক তালিকা তারা ডাবল লিঙ্ক তালিকা নয় এখন এই ফাস্ট বিনগুলির প্রতিটি 8 বাইট খণ্ডে রয়েছে তাই উদাহরণস্বরূপ আমাদের কাছে 80 বাইট পর্যন্ত 16 বাইট 24 বাইট 32 বাইট এবং আরও অনেক কিছুর ফাস্ট বিন রয়েছে এবং ফাস্ট বিনে কোন কোলেসিং নেই আমরা পরবর্তী সময়ে কোলেসিং কী তা দেখব মূলত কোলেসিং ফ্র্যাগমেন্টেশন রোধ করতে ব্যবহৃত হয় তবে আপনি যদি ফাস্ট বিন হয়ে যান তাহলে কোনো কোলেসিং করা হয় না এখন যেহেতু এটি একটি সিঙ্গেল লিঙ্ক তালিকা তাই সেখানে একটি শেষ প্রথম ধরনের অপারেশন আছে যা চলতে থাকে সুতরাং এই বিশেষ স্লাইডটি ফাস্ট বিনের একটি উদাহরণ দেখায় তাই প্রধান অ্যারেনাতে আমাদের এইরকম একটি অ্যারে থাকবে এবং প্রতিটি অ্যারে একটি লিঙ্ক তালিকার একটি পয়েন্টার থাকবে উদাহরণস্বরূপ এই 1ম উপাদানটি একটি ফাস্ট বিন পয়েন্টার এবং এটি তার লিঙ্কে নিযুক্ত করা হয়েছে খণ্ডগুলির তালিকা যা 16 বাইটের এই এন্ট্রিটি 32 বাইটের মেমরি খণ্ডগুলির একটি লিঙ্ক তালিকার জন্য নিযুক্ত করা হয়েছে এবং তাই যখনই 32 বাইটের একটি malloc বলা হয় PT malloc কি করবে তা হল এটি এই দ্রুত বিনকে উল্লেখ করবে অ্যারে টি অবিলম্বে পেতে হবে যে এটি একটি 32 বাইট এটি এই অবস্থানে এবং এখানে 1 ম উপলব্ধ খণ্ড বাছাই করা হবে এখন লিঙ্কযুক্ত তালিকা অপারেশন রয়েছে যেখানে এই অবস্থানটি এখন পরিবর্তিত হয়েছে যাতে 32 বাইটের পরবর্তী উপলব্ধ ফ্রি অংশের দিকে নির্দেশ করা যায় তাই আপনি দেখতে পাচ্ছেন যে আপনার মেমরি বরাদ্দ খুব ছোট হলে এবং এটি দ্রুত বিনের মধ্যে থাকে তাহলে malloc কাজ করে অত্যন্ত দ্রুত যা দরকার তা হল ফাস্ট বিনে অফসেট খুঁজে বের করার জন্য উপস্থিত ১ম মেমরির অংশটি বেছে নিন এবং একটি ছোট লিঙ্ক তালিকা অপারেশন করুন সুতরাং এই উদাহরণে আমরা যা করি তা হল আমরা malloc x যা 15 বাইটের তারপর x এর মান প্রিন্ট করি এবং তারপর বিনামূল্যে x তারপর v malloc y যা 13 বাইটের প্রিন্ট y এবং বিনামূল্যে y সুতরাং আপনি যখন এই প্রোগ্রামটি চালান তখন কী হবে x এবং y উভয়ই তাই একটি malloc ফাংশন রয়েছে যা প্রয়োগ করা হয় এবং উভয়ই এই 16 বাইটের সাথে সম্পর্কিত লিঙ্ক তালিকায় শেষ হবে তাই যখন এই নির্দিষ্ট malloc সম্পূর্ণরূপে 16 বাইটের একটি অংশ এবং আরও 8টি কার্যকর করা হয় বাইটগুলি বরাদ্দ করা হয় এবং সেই মেমরির পয়েন্টারটি x এ উপস্থিত থাকে তাই যখন এই ফ্রিটি চালু করা হয় তখন অংশটি 16 বাইটের ফাস্ট বিনের সাথে সম্পর্কিত লিঙ্ক তালিকায় যুক্ত হয় অতএব আমরা 16 বাইটের ফাস্ট বিনের সাথে মিল রেখে আমাদের খণ্ড x থাকবে যা বরাদ্দ করা হয় যখন আমরা এই বিনামূল্যের পরে আবার 13 বাইটের একটি malloc করি তখন এটি প্রকৃতপক্ষে একই তালিকা এন্ট্রি পাবে তাই কি ঘটবে x এবং y একই এড্রেস পাবে এইভাবে যখন এই বিশেষ প্রোগ্রামটি চালাই তখন x এবং y প্রক্রিয়ায় উপস্থিত মেমরির অংশ একই দিকে নির্দেশ করে তবে এটি সত্য নয় যদি malloc এর মাপ ভিন্ন হয় উদাহরণস্বরূপ আপনি যদি একটি malloc 8 এবং একটি malloc 13 করেন তবে এগুলি বিভিন্ন ফাস্ট বিন এন্ট্রিতে পড়ে এখন অন্য দিকে যদি malloc আকার ভিন্ন হয় উদাহরণস্বরূপ এখানে আমাদের 8 বাইট এবং তারপর 13 বাইট আছে তাহলে তারা বিভিন্ন ফাস্ট বিনে শেষ হয় এভাবে এখানে x এবং y বিভিন্ন এড্রেস পাবে এখন এটির পাশাপাশি আমাদের কাছে সাজানো বিন রয়েছে তাই এটি একটি বিন যা একটি ডাবল লিঙ্ক তালিকা যা এটিতে যেকোনো আকারের একটি খণ্ড থাকতে পারে ptmalloc দ্বারা ব্যবহৃত বরাদ্দ নীতি হল প্রথম খণ্ডটি ব্যবহার করা যা একটি খণ্ড খালি করার পরে এটি প্রথম এখানে যোগ করা হয় সুতরাং এটি একটি সাজানো বিন্যাসের উদাহরণ তাই আমরা এখানে যা দেখতে পাচ্ছি তা হল একটি ডাবল লিঙ্ক তালিকা একটি ফরোয়ার্ড পয়েন্টার রয়েছে এবং পিছনে পয়েন্টার রয়েছে এটি একটি অ্যারে যা প্রধান অ্যারেনা তে উপস্থিত রয়েছে এবং উপাদানটি টাইপ বিনের তাই আপনি লক্ষ্য করেছেন যে এই বিনগুলির প্রতিটি আলাদা আকারের তাই উদাহরণস্বরূপ এখন যদি আমি 1000 বাইটের একটি ম্যালোক করি তবে এটি এখানে আসবে এটি দেখতে পাবে যে 104 বাইট এখানে আসা অনুরোধটি সন্তুষ্ট করার জন্য খুব ছোট এবং এটি খুঁজে পেতে পারে যে 1008 বাইট ঠিক যথেষ্ট এবং তাই এই বিশেষ অংশটি সেই অনুরোধের জন্য বরাদ্দ করা হবে সুতরাং আসুন আমরা ptmalloc এ উপস্থিত প্রথম ফিট বরাদ্দের ব্যবহারের একটি উদাহরণ দেখি তাই এই উদাহরণে আমরা যা করি তা হল আমরা 512 বাইটের একটিতে 2টি রিজিওন কে malloc করি যা a দ্বারা নির্দেশিত হয় এবং অন্যটি 256 বাইটের দ্বারা নির্দেশিত হয় b দ্বারা নির্দেশ করা হয় তাহলে আমরা যা করি তা হল আমরা বিনামূল্যে a এবং আমরা malloc c যা 50 বাইটের উল্লেখ্য যে c 512 বাইট এবং 256 বাইটের চেয়ে অনেক কম যা আগে বরাদ্দ করা হয়েছিল এখন যা হয় যখন আমরা aকে মুক্ত করি তা হল একটি ফাস্ট বিনে যাওয়ার জন্য a খুব বড় এবং তাই এটি এই সাজানো বিনের মধ্যে চলে যায় এবং তাই সাজানো বিন্যাসে একটি এন্ট্রি থাকবে যা প্রায় 512 বাইটের অংশের সাথে মিলে যায় এরপরে আমরা যা করি তা হল আমরা 50 বাইটের জন্য অনুরোধের সাথে আবার malloc আহ্বান করি এবং যে পয়েন্টারটি malloc ফেরত দেয় তা c এ সংরক্ষণ করা হয় এখন প্রথম ফিট অ্যালোকেশনে যা ঘটবে তা হল সাজানো বিন এবং ট্র্যাভার্সড এটি খুঁজে পেতে পারে যে এই সাজানো বিনে 512 বাইটের একটি অংশ রয়েছে যা উপস্থিত রয়েছে এবং তাই এটি যা করবে তা হল এই খণ্ডটিকে 2 ভাগে বিভক্ত করবে সুতরাং একটি অংশ 50 বাইটের থেকে সামান্য বেশি এবং এই অংশটি C তে বরাদ্দ করা হয় এখন অন্য অংশটি যা ব্যবহার করা হচ্ছে না তা এখনও লিঙ্ক তালিকায় থাকবে এভাবে যখন আমরা এই প্রোগ্রামটি চালাব তখন আমরা এটিই দেখতে পাব আমরা দেখতে পাব যে a এবং b এর প্রাথমিক বরাদ্দ এই ঠিকানায় রয়েছে এবং যখন আমরা আসলে c বরাদ্দ করি a মুক্ত করার পরে এটি ঠিক একই এড্রেস পেতে পারে যা a পেয়েছে তাই আপনি জানেন যে a এবং c উভয় এড্রেসই 9b10008 একই অবস্থানে নির্দেশ করছে এখন উপস্থিত অন্যান্য ছোট বিনগুলি হল 62টি ছোট বিন রয়েছে যা 512 বাইটের কম এবং তাদের মধ্যে 8 বাইটের অংশ উপস্থাপন করা হয়েছে এই বিনগুলিও বৃত্তাকার এবং দ্বিগুণভাবে লিঙ্কযুক্ত তালিকা এবং সমন্বিতকরণকে সন্তুষ্ট করে এবং এতে ফার্স্ট ইন ফার্স্ট আউট রয়েছে তাই বিভিন্ন আকারের 63টি বড় বিন রয়েছে উপরের অংশটি এরেনার শীর্ষে রয়েছে এবং এটি কোনও বিনের অন্তর্গত নয়। তাই এটি পরিষেবার অনুরোধে ব্যবহৃত হয় যখন কোনও ফ্রি খণ্ড উপলব্ধ না থাকে। তাই আপনি যখনই একটি ম্যালোক করেন তখন যা ঘটবে তা হল ম্যালোকটি সমস্ত কিছুর মধ্য দিয়ে অতিক্রম করবে। বিভিন্ন লিঙ্কের তালিকা এবং যদি এটি দেখতে পায় যে এই লিঙ্কগুলির মধ্যে কোনটি উপলব্ধ নেই যা সেই নির্দিষ্ট ম্যালোক অনুরোধকে সন্তুষ্ট করতে পারে তবে উপরের অংশের অংশটি নেওয়া হয় এবং সেই অংশটি ম্যালোক অনুরোধের জন্য বরাদ্দ করা হয় এখন যদি malloc অনুরোধটি যথেষ্ট বড় হয় যাতে উপরের অংশের কাছেও সেই নির্দিষ্ট malloc অনুরোধটি সন্তুষ্ট করার জন্য পর্যাপ্ত মেমরি না থাকে তবে OS চালু হয় এবং আমি জানতাম হিপ সেগমেন্ট বরাদ্দ করা হয় তাই এটি মানচিত্রে brk বা sbrk সিস্টেম কল ব্যবহার করে করা হয় সুতরাং এইভাবে আমরা দেখেছি কিভাবে malloc বিভিন্ন এরেনা হিপ চাঙ্ক এবং বিভিন্ন ধরনের বিন দিয়ে অভ্যন্তরীণভাবে পরিচালিত হয় পরের লেকচারে আমরা ফ্রি ফাংশন কল সম্পর্কে আরও বিস্তারিতভাবে দেখব যে কীভাবে বিনামূল্যে বরাদ্দ করা মেমরিকে ডিলকেট করা হয় এবং কীভাবে লিঙ্ক তালিকা পরিচালনা করা হয় এবং বিশেষ করে আমরা আসলে malloc এর এই অভ্যন্তরীণ দিকগুলিকে কাজে লাগানোর উপায়গুলি দেখব এবং কীভাবে করা যায় আসলে এই দৃশ্যের উপর একটি এটাক তৈরি করতে হবে ধন্যবাদ